মনে করো আগের কয়েকটি পাঠক্রমে আমরা চৌম্বক ক্ষেত্রের জন্য ভেক্টর বিভব নিয়ে আলোচনা করেছি যাকে আমরা A r চিহ্ন দিয়ে দেখিয়েছি কার্ল A সমান B হয় তা আমরা জানি ঠিক আগের পাঠক্রমে আমরা দেখেছি যে A কে লেখা যায় মিউ 0 বাই 4 পাই আয়তনের ওপর ইন্টিগ্রশান প্রবাহ ঘনত্ব j বাই r বিয়োগ r প্রাইম আয়তনের ওপরে আর আমরা দুটি উদাহরণ দেখেছি দুটি ভিন্ন প্রবাহ বণ্টন নিয়ে ও তাদের A সমাধান ও করেছি এই পাঠক্রমেআমি আরেকটি বিশেষ উদাহরণ তোমাদের দেখাব যা অনেকটা আহিত গোলক বা আহিত শেল এর মতন

আহিত শেল এর সঙ্গে মিল রেখে এই উদাহরণে আমি নিলাম এই উল্লম্ব অক্ষ টি z অক্ষ হিসেবে ও পৃষ্ঠতল আধান হল সিগমা সিগমা থিটা সমান সিগমা নট কসাইন থিটা মনে করো এর থেকে আমরা ভেতরে তড়িৎ ক্ষেত্র পাই ঋণাত্মক সিগমা 0 বাই 3 এপসাইলন 0 অর্থাৎ ভেতরে তড়িৎ ক্ষেত্র হয় ধ্রুবক আর বাইরে তা হয় একটি দ্বিমেরু ক্ষেত্রের মত যার দ্বিমেরু ভ্রামক হল p তার মান যা হয় তাই এবার একই রকম পরিস্থিতি চৌম্বক ক্ষেত্রের বেলায় ও হয় ধরা যাক আমি নিলাম একটি গোলক বা শেল ও তার ওপরে থাকল পৃষ্ঠতল প্রবাহ ঘনত্ব K Kভেক্টর সমান K সাইন থিটা ফাই এর দিকে প্রবাহ কে এখানে লাল দিয়ে দেখাই এই প্রবাহ টি সর্বত্রই রয়েছে তবে শুধু পৃষ্ঠতলের ওপরে ও সেটি বাহিত হচ্ছে ফাই দিকে আমি এখানে স্ফেরিকাল পোলার কোঅরডিনেট ব্যবহার করলাম এই প্রবাহের উৎস হল এই আহিত শেল এর ঘুর্নণ একটি বিশেষ আবর্ত গতিতে বা যেমন আমরা পরেও দেখব এটি সমতুল্য একটি চৌম্বকীয় গোলকের তা প্রবাহ শুধু পৃষ্ঠতলের ওপরে এবার আমি যদি প্রশ্ন করি যে এই রেখার ওপরে কোন একটি বিন্দু তে প্রবাহের পরিমান কত এই দৈর্ঘ্য টি আমরা জানি হল R d থিটা তাই এই ছোট R d থিটা তে প্রবাহ হবে K সাইন থিটা গুন R d থিটা ফাই দিকে এবার এর জন্য ভেক্টর বিভব হিসেব করা যাক সংজ্ঞা অনুযায়ী ভেক্টর বিভব A r সমান হল মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রেশান j r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম d v প্রাইম এর জন্য j লিখতে পারি যেহেতু j শুধু পৃষ্ঠতলের ওপরে আছে সেটি হবে K সাইন থিটা ডেল্টা r বিয়োগ R R হল এই গোলকের ব্যাসার্ধ ফাই দিকে যা আমরা আগেও দেখেছি এই ইন্টিগ্রাল টি কে আমি চটপট পৃষ্ঠতল ইন্টিগ্রালে বদলে ফেলব আর লিখব A r সমান মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রেশান K সাইন থিটা ফাই দিকে এটি সাইন থিটা প্রাইম হবে ফাই প্রাইম দিকে বাই ভেক্টর r বিয়োগ ভেক্টর R d s প্রাইম R হল পৃষ্ঠের ওপরে ভেক্টর r হল সেই বিন্দু যেখানে আমরা ভেক্টর বিভব গণনা করতে চাই আর K সাইন থিটা প্রাইম আমাকে দেয় পৃষ্ঠতল প্রবাহের পরিমান ও ফাই প্রাইম হল ফাই এর দিকে একক ভেক্টর এই সবটা এবার আমরা হিসেব করতে চাই

এটি যদি আমি বিশদে লিখি পাবো A r সমান মিউ নট বাই 4 পাই K চলে আসবে বাইরে ভেতরে থেকে যাবে সাইন থিটা প্রাইম এই ফাই প্রাইম কে লিখব ঋণাত্মক সাইন ফাই প্রাইম x দিকে যোগ কোসাইন ফাই প্রাইম y দিকে বাই ভেক্টর r বিয়োগ ভেক্টর R d s প্রাইম এখন এই d s প্রাইম একে আবার তোমাদের এই গোলকের ওপরে এঁকে দেখাই এটি এই গোলকের ওপরে একটি ক্ষেত্রফল এই ভেক্টর টি হল R ও আমরা ভেক্টর বিভব গণনা করছি কোন ভেক্টর r এ তাই এটি হয়ে যায় মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রেশান সাইন থিটা প্রাইম সাইন ফাই প্রাইম বাই r বিয়োগ R d s প্রাইম y দিকে এটা মাথায় রাখবে যে এই ক্যাপিটাল R ভেক্টর সমান হল R সাইন থিটা প্রাইম কোসাইন ফাই প্রাইম x দিকে যোগ r সাইন থিটা প্রাইম সাইন ফাই প্রাইম y দিকে যোগ r কোসাইন থিটা প্রাইম z দিকে আমার এটা এই ভাবে লেখার কারণ হল আমি এটা জোর দিয়ে দেখাতে চাই যে এই যে R টি এর মধ্যেই ইন্টিগ্রেশান এর ভ্যারিয়েবল থিটা প্রাইম ও ফাই প্রাইম উপস্থিত রয়েছে এবার d s প্রাইম কেও লিখে ফেলি কি হবে d s প্রাইম d s প্রাইম হল R স্কয়ার সাইন থিটা প্রাইম d ফাই প্রাইম কারণ এই ইন্টিগ্রেশান টি করছি এই গোলাকার পৃষ্ঠের ওপরে এখন তোমরা নিশ্চই ভাবছ এই ইন্টিগ্রাল টি কষব কি করে

তাই আগে আমি এটা লিখি আর তোমাদের উত্তর তা দিয়ে দিই কারণ আমি এখন মনোনিবেশ করতে চাই ভেক্টর বিভবে পরের পাঠে আমি তোমাদের এই বিভব গুলি গণনা করতে শেখাব ইলেক্ট্রোস্ট্যাটিক্স এর সাথে সাদৃশ্যের সাহায্যে তাহলে এই মুহূর্তে আমাদের কাছে আছে A r সমান মিউ নট K বাই 4 পাই ইন্টিগ্রেশান সাইন থিটা প্রাইম সাইন ফাই প্রাইম বাই r বিয়োগ R এর সঙ্গে রয়েছে d s প্রাইম ঋণাত্মক x দিক যোগ মিউ নট K বাই 4 পাই ইন্টিগ্রেশান সাইন থিটা প্রাইম কোসাইন ফাই প্রাইম বাই r বিয়োগ R d s প্রাইম y দিক তোমাদের চটপট বলে দিই এই ইন্টগ্রাল গুলির মান কত হবে পরের পাঠে তোমাদের এদের মানে বোঝাব এই ইন্টিগ্রাল সাইন থিটা প্রাইম সাইন ফাই প্রাইম বাই r বিয়োগ R এটা ভাল করে লিখি এই ক্যাপিটাল R টি কিন্তু থিটা প্রাইম ও ফাই প্রাইমের ওপরে নির্ভর করে d s প্রাইম সমান হল 4 পাই বাই 3 গুন R কিউব বাই r স্কয়ার সাইন থিটা সাইন ফাই যখন r বড় হয় R এর থেকে বা সমান হয় এই থিটা ও ফাই r ভেক্টরের সাথে সম্পর্কিত আর যখন r ছোট হয় R এর থেকে তখন আমরা পাই 4 পাই বাই 3 গুন r সাইন থিটা সাইন ফাই দেখতেই পাচ্ছ r সমান R হলে দুটির মান একই হচ্ছে একই ভাবে যদি ইন্টিগ্রেশান সাইন থিটা প্রাইম কোসাইন ফাই প্রাইম বাই r বিয়োগ R কে দেখি আবার মনে করিয়ে দিই ক্যাপিটাল R কিন্তু থিটা প্রাইম ও ফাই প্রাইমের ওপরে নির্ভর করে এই ইন্টিগ্রেশান এর সমান হবে 4 পাই বাই 3 গুন R কিউব বাই r স্কয়ার সাইন থিটা কোসাইন ফাই যখন r বড় হয় R এর থেকে বা সমান হয় আর যখন r ছোট হয় R এর থেকে তখন 4 পাই বাই 3 গুন r সাইন থিটা কোসাইন ফাই হয় এই দুটি ইন্টিগ্রালেই আমরা সাইন থিটা প্রাইম সাইন ফাই প্রাইম ও কোসাইন ফাই প্রাইম পেয়েছি আর তাই আমার উত্তর A r এর জন্য হল মিউ নট K বাই 4 পাই 4 পাই 3 গুন R কিউব বাই r স্কয়ার সাইন থিটা সাইন ফাই ঋণাত্মক x দিকে যোগ মিউ নট K বাই 4 গুন 4পাই পাই বাই 3 গুন R কিউব বাই r স্কয়ার সাইন থিটা কোসাইন ফাই y দিকে এটি হবে যখন r R এর সমান বা বড় একে একটু সহজ করে লিখি মিউ নট K বাই 4 পাই গুন 4পাই বাই 3 গুন R কিউব বাই r স্কয়ার এই সবটা দেখো দুটি পদেই এক আছে আর এই রাশি টি সাইন ফাই ঋণাত্মক x একক ভেক্টর যোগ কোসাইন ফাই y একক ভেক্টর কিন্তু ফাই একক ভেক্টর ছাড়া কিছুই নয় তাহলে যখন r R এর সমান বা বড় আমরা A r সমান পাবো মিউ নট K বাই 4 পাই 4 পাই বাই 3 গুন R কিউব বাই r স্কয়ার ফাই একক ভেক্টর অন্যথা যখন r ছোট হয় R এর থেকে তখন মিউ নট K বাই 4 পাই 4 পাই বাই 3 গুন r সাইন থিটা এই টুকু দুই পদেই এক আর বাকি সাইন ফাই ঋণাত্মক x একক ভেক্টর যোগ কোসাইন ফাই y একক ভেক্টর যা সবুজ দিয়ে দেখালাম এর থেকে আবার পেয়ে যাই ফাই একক ভেক্টর অতএব যখন r ছোট হয় R এর থেকে তখন A r সমান হয় মিউ নট K বাই 4 পাই 4 পাই বাই 3 গুন r সাইন থিটা ফাই একক ভেক্টর অবশেষে আমাদের উত্তর হল A r সমান পাবো মিউ নট K বাই 4 পাই 4 পাই বাই 3 গুন R কিউব বাই r স্কয়ার ফাই একক ভেক্টর r যখন R এর সমান বা বড় ও A r সমান মিউ নট K বাই 4 পাই 4 পাই বাই 3 গুন r সাইন থিটা ফাই একক ভেক্টর r যখন R এর থেকে ছোট এই হল ভেক্টর বিভবের জন্য আমাদের চুড়ান্ত উত্তর

এবার চৌম্বক ক্ষেত্রের কি হবে চৌম্বক ক্ষেত্র B r হয় কার্ল A r এর সমান লক্ষ্য রেখো A r এর শুধু ফাই কম্পোনেন্ট আছে আর আমরা এই ক্ষেত্রে ব্যবহার করেছি স্ফেরিকাল পোলার কোঅরডিনেট তাই স্ফেরিকাল পোলার কোঅরডিনেটেই কার্ল এই সাধারন সুত্র টি লিখে নেব আর সেই থেকেই পেয়ে যাবো উত্তর অর্থাৎ B r সমান মিউ নট K R কিউব বাই 3 1 বাই r কিউব 2 কোসাইন থিটা r যোগ সাইন থিটা থিটার দিকে r যখন R এর সমান বা বড় ও 2 মিউ নট K বাই 3 R z দিকে r যখন R এর থেকে ছোট তাহলে তোমরা দেখলে যে এই গোলক বা গোলাকার শেল যার পৃষ্ঠতল প্রবাহ হল K ভেক্টর যার সমান হল K সাইন থিটা ফাই দিকে ভেতরে ক্ষেত্রের মান ধ্রুবক থাকে ঠিক যেমন একটি শেল যার পৃষ্ঠতল আধান ঘনত্ব সিগমা সমান সিগমা নট সাইন থিটা তার জন্য ভেতরে তড়িৎ ক্ষেত্র ধ্রুবক হয় কিন্তু বাইরে আমি তোমাদের দেখিয়েছি যে তা হয় দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্রের মতন এই রকম উদাহরণ আমরা তড়িৎ ক্ষেত্রের জন্য সমাধান করেছি আর এখন একই রকম উদাহরণ আমরা দেখছি চৌম্বক ক্ষেত্রের জন্য তফাত হল এখন আছে পৃষ্ঠতল প্রবাহ ঘনত্ব একই রকম সাইন নির্ভরতার সঙ্গে এই বক্তৃতা টি শেষ করার আগে আমি তোমাদের দেখিয়ে দেব যে এই ক্ষেত্রেও বাইরে চৌম্বক ক্ষেত্র একটি চৌম্বক দ্বিমেরুর চৌম্বক ক্ষেত্রের মতই হয় তার জন্য আরেকবার B লিখি B r হল মিউ নট K R কিউব বাই 3 1 বাই r কিউব 2 কোসাইন থিটা r যোগ সাইন থিটা থিটার দিকে তোমাদের নিশ্চয়ই মনে আছে একটি চুম্বক যার চৌম্বক ভ্রামক হল m তার চৌম্বক ক্ষেত্র হয় মিউ নট বাই 4 পাই 3 m ডট r r একক ভেক্টর বিয়োগ m বাই r কিউব এখানে m ভেক্টর কে যদি নিই তার মান m গুন z একক ভেক্টর হিসেবে তখন B r হবে এটা বরং অন্য রঙ দিয়ে লিখি মিউ নট বাই 4 পাই 3 m ডট r এই m ডট r থেকে পাবো m কোসাইন থিটা বিয়োগ m z একক ভেক্টর এই z একক ভেক্টর কে আমি লিখব কোসাইন থিটা r একক ভেক্টর বিয়োগ সাইন থিটা থিটা একক ভেক্টর তাহলে আমাদের পদ টি হবে মিউ নট বাই 4 পাই 3 m কোসাইন থিটা বিয়োগ m গুন কোসাইন থিটা r একক ভেক্টর বিয়োগ সাইন থিটা থিটা একক ভেক্টর বাই r কিউব অর্থাৎ মিউ নট বাই 4 পাই 2 m কোসাইন থিটা r একক ভেক্টর যোগ m সাইন থিটা থিটা একক ভেক্টর বাই r কিউব এবার লক্ষ্য করো এখানে আর আগের অভিব্যক্তি তে একই রকমের কোসাইন থিটা ও সাইন থিটার ওপরে নির্ভরতা

রাশি গুলি যদি তুলনা করি এই m কে বাইরে নিয়ে এখানে লিখি তাহলে দেখো লাল দিয়ে চিহ্নিত করা দুটি পদই সমান তাহলে আমাদের কাছে কি থাকল এই বাঁ দিকে লিখি মিউ নট m বাই 4 পাই সমান মিউ নট K R কিউব বাই 3 এর মানে হল একটি গোলক যে পৃষ্ঠতল প্রবাহ K বহন করে তার চৌম্বক দ্বিমেরু ভ্রামক m হল K গুন 4 পাই বাই 3 R কিউব তাই গোলকের বাইরে চৌম্বক ক্ষেত্র ঠিক ততই হয় যা একটি বিন্দু চৌম্বক দ্বিমেরুর জন্য অর্থাৎ K গুন 4 পাই বাই 3 R কিউব আর ভেতরে তার মান হয় ধ্রুবক